এই প্রবলেমটি হচ্ছে এরকম নিম্নোক্ত তথ্য উপাত্তগুলো নেওয়া হয়েছে ডাইন্যামিক রেসপন্স kLa নির্ণয়ের সময় যেটি অপারেট করছে 500 rpm এ 1 বায়ুমন্ডলীয় চাপে এবং 37 degree C এ অক্সিজেনের উৎস হচ্ছে বায়ু একটি মিলিভোল্ট মিটার ব্যবহার করা হয়েছে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা জানতে বায়োরিয়েক্টরটির kLa নির্ণয় করো যেটা এখানে দেওয়া আছে তা হলো সময় এবং দ্রবীভূত অক্সিজেনের মাত্রা মিলিভোল্টে আমরা আমাদের চিরাচরিত প্রশ্নগুলো করবো এরকম কাঠামোবদ্ধ প্রবলেম সমাধান করতে কী প্রয়োজন ডাইন্যামিক রেসপন্স পদ্ধতিতে একটি স্টার্ড ট্যাংক বায়োরিয়েক্টরের kLa সেলের অনুপস্থিতিতে বায়োরিয়েক্টরে অক্সিজেন শোষণ প্রক্রিয়ায় মিলিভোল্ট বনাম সময়ের তথ্য উপাত্ত যেটা হলো ডাইন্যামিক রেসপন্স পদ্ধতি যদি ডিসলভড অক্সিজেন প্রোব এবং এর কার্যপদ্ধতি মনে করে দেখো এটি ছিল তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া প্লাটিনাম হলো ক্যাথোড সিলভার হলো অ্যানোড এবং তড়িৎ রাসায়নিক সিস্টেমের জন্য এগুলো থাকতে হবে একটি ইলেক্ট্রোলাইটের মধ্যে ইলেক্ট্রোলাইটটি হলো KCl এগুলোকে একটি প্রকোষ্ঠের ভিতর রাখা হয় যেটা ব্রথে ডোবানো থাকে যেটাতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা পরিমাপ করতে হবে এবং এই প্রকোষ্ঠটি আবৃত থাকে একটি অক্সিজেন ভেদ্য পর্দা দ্বারা যে হারে অক্সিজেন এই পর্দার ভেতর দিয়ে পরিবাহিত হতে পারে এবং তড়িৎ রাসায়নিক সেলে পৌঁছতে পারে সেটা তড়িৎ প্রবাহের সমানুপাতিক যেটা উৎপন্ন হচ্ছে ইলেক্ট্রোলাইটের ওই দুইটি ইলেক্ট্রোড দ্বারা এবং তাই অক্সিজেনের মাত্রা সরাসরি ওই তড়িৎ প্রবাহের সাথে সম্পর্কযুক্ত এই উদাহরণে বায়ুর স্যাচুরেশনের শতকরা হারের পরিবর্তে তড়িৎ প্রবাহ দেওয়া হয়েছে তড়িৎ প্রবাহই প্রকৃতপক্ষে পরিমাপ করা হয় এবং এখানে বর্তমানে প্রচলিত মিটারের সাহায্যে একে ইলেকট্রনিক ভাবে রূপান্তরিত করা হয় হিসাব করে বায়ুতে স্যাচুরেশন নির্ণয় করে দিতে এখানে আমরা দ্রবীভূত অক্সিজেনের মাত্রা নির্ণায়ক হিসেবে মিলিভোল্ট নিয়ে কাজ করবো ন্যূনতম এটুকু লাগবেই যেমনটি আমি বলেছিলাম এটা আমার ডক্টরাল গবেষণার সময়ের তথ্য উপাত্ত এবং এই ক্ষেত্রে আমি DO পরিমাপের জন্য মিলিভোল্ট মিটার ব্যবহার করেছি এটা আমার নিজস্ব K L a পরিমাপের তথ্য উপাত্ত তাই আমরা দ্রবীভূত অক্সিজেনের পরিমাপ হিসেবে মিলিভোল্ট ব্যবহার করবো আমরা আরো জানি বায়োরিয়েক্টরের অবস্থা এরকম স্টারারটি 500 rpm এ ঘুরছে চাপ হলো 1 atm তাপমাত্রা হলো 37 degree C যেমনটি লেকচারে বলা হয়েছিল সবগুলো প্যারামিটার - এজিটেশন লেভেল প্রতি মিনিটে লিটার বা প্রতি মিনিটে প্রতি আয়তনে আয়তন তাপমাত্রা চাপ - সবগুলোরই kLa এর উপর প্রভাব রয়েছে এগুলোর মধ্যে পরিবর্তন করলে kLa এর মান পরিবর্তিত হবে তাই kLa পরিমাপের সময় যেটা সাধারণত করা হয় সবগুলো কন্ডিশনকে কন্ডিশনে রাখা হয় এবং এরপর kLa পরিমাপ করা হয় এটা আমাদেরকে বায়োরিয়েক্টরের অক্সিজেন স্থানান্তরের ক্ষমতা বা অক্সিজেন সরবরাহের ক্ষমতা সম্পর্কে একটা ধারণা দেয় তৃতীয় প্রশ্নটি হলো যা যা দেওয়া আছে তার সাথে যা যা দরকার তাদের মধ্যে সংযোগ কীভাবে করা যায় আমরা ইতিমধ্যে প্রতিপাদন করেছি যে CO2 হলো দ্রবীভূত অক্সিজেনের ঘনমাত্রা এবং C হলো তরল দশায় ঘনমাত্রা যেটা গ্যাসীয় দশায় অক্সিজেনের ঘনমাত্রার সাথে সাম্যাবস্থায় আছে তাহলে এর লেখচিত্রে kLa হলো ঢাল লেখচিত্রে বিন্দুগুলোর জন্য হিসেবটা উপরের চিত্রে দেখানো হয়েছে এই তথ্য উপাত্ত থেকে আমরা দেখতে পাচ্ছি যে DO লেভেল বাড়তে থাকে এবং 11 এ এসে একটি ধ্রুব মানে পৌঁছে এটা নির্দেশ করে যে তরলটি স্যাচুরেশনে পৌঁছেছে বা গ্যাসীয় দশার সাথে সাম্যাবস্থার শর্তগুলো পূরণ করেছে যেখানে গ্যাসীয় দশা হলো এখানে বাতাস তাই মিলিভোল্টের মান C এর সাথে সরাসরি সমানুপাতিক এবং তাই ধরে নিই এটা C এই মানগুলো এরপর হিসেব করা হবে বিভিন্ন সময়ের ক্ষেত্রে বের করতে বনাম সময় তুমি এরকম একটি বক্ররেখা পাবে যা ই হোক আমরা এই নির্দিষ্ট সমীকরণটি ব্যবহার করতে পারি অক্সিজেন শোষণের শুধুমাত্র রৈখিক অঞ্চলের জন্য এখানে এটা হলো অ রৈখিক অংশ যেমনটাই হওয়ার কথা ছিল শুরুতে রৈখিক থাকবে এবং বাড়তে থাকবে তাই আমরা kLa হিসাব করার জন্য শুধুমাত্র এই অংশটুকুর দিকে তাকাবো শুধুমাত্র এই নির্দিষ্ট অংশটুকুর দিকেই তাকাবো আমরা প্রথম তিনটি বিন্দুকে অগ্রাহ্য করতে পারি যেগুলো অ রৈখিক অঞ্চলে রয়েছে যদি আমরা এটা করি তাহলে আমরা এরকম একটি রেখা পাবো প্রায় 56 সেকেন্ডের দিকে রৈখিক সম্পর্ক শুরু হয় আমরা এখানে সবগুলো বিন্দুই ব্যবহার করেছি অবশ্যই এগুলো পরীক্ষালব্ধ তথ্য উপাত্ত তাই তোমরা এটা আশা করতে পারো না যে এগুলো সবসময় পুরোপুরিভাবে একটি সরলরেখার উপর পড়বে এটা যথেষ্ট ভাল R এর বর্গের মান প্রায় 094 যেটা সম্ভবত সবচেয়ে ভাল এই তথ্য উপাত্ত থেকে এটাই পাওয়া যাচ্ছে এবং এটাই আমাদের সমীকরণ ফিট করা সমীকরণ ঢাল হলো 00914 s 1 আমরা সাধারণত 'প্রতি ঘন্টা' এককে K L a এর মান প্রকাশ করে থাকি এটা সহজেই মেলানো যায় কারণ আমরা সাধারণত K L a এর মানগুলো দেখি প্রতি ঘন্টা হিসেবে 'প্রতি ঘন্টা' এককে এটা দাঁড়াচ্ছে 329 h 1